এর পূর্ববর্তী বক্তৃতায় আমরা মুক্ত কণাদের বিষয়ে শিখেছিলাম এছাড়াও আমরা পর্যায়বৃত্ত সীমান্ত শর্ত এবং বক্স নরমালাইজেশন এর বিষয়ে জেনেছিলাম সেক্ষেত্রে আমাদের তরঙ্গ অপেক্ষকটি ছিল এবং আমরা এটিকে চিহ্নিত করেছিলাম k দিয়ে কেননা k নিজে থেকেই শক্তির মান 1L3 eik ⋅r কে প্রকাশ করে যেখানে k টি হয় k1xk2yk3 z এবং r হয় xxyyzz এবং k বিন্দু গুলির ঘনত্ব V83 হয় যেটির মান L383 এর সমান হয় এখন এটি হয় k বিন্দুগুলির ঘনত্ব k স্পেসে এটি হয় প্রত্যেক ইউনিট k স্পেস ভলিউম এখন আমরা যদি এই কনা গুলিকে ইলেকট্রন ধরি তবে এখানে প্রত্যেক k বিন্দুতে দুটি করে কণা থাকবে অথবা দুটি করে ইলেকট্রন থাকবে যেহেতু প্রত্যেকটি স্টেট দুটি করে ইলেকট্রন ধারণ করতে পারে এক্ষেত্রে k স্পেসটি k এর খুব বৃহৎ মানের জন্য পূর্ণ করা হয় এবং এটিকে আমরা এই বক্তৃতার মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করব এক্ষেত্রে আমি এটা আপনাদের আগেই বলেছি যে মুক্ত কণা বলতে কোন ধাতুর মুক্ত ইলেকট্রন গুলিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া যায় এর কারণটি আমি এখানে বলতে চাই কোন ধাতুর ক্ষেত্রে এই ধরনের আয়ন গুলি থাকে যেগুলি ধনাত্মক আধান যুক্ত এখানে আমি এদের কতগুলি কে আঁকতে চেষ্টা করছি এবং এই ইলেকট্রনগুলি যেগুলি মুক্ত হয় চারিদিকে বিচরণ করতে থাকে এখন যেহেতু এই ইলেকট্রনগুলি সচল হয় তারা আয়ন গুলির চার্জ গুলিকে ঢেকে ফেলে তারা এই চার্জ গুলির চারিদিকে ঘুরতে থাকে অর্থাৎ পিছনে থাকা ধনাত্মক চার্জ গুলির চারিদিকে সুতরাং তাদের স্বকীয় পদ্ধতিতে তারা যে পোটেনশিয়াল নিয়ে চলনশীল হয় তা এক রকম ভাবে ধ্রুবক বলা যায় অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে কোন একটি ধাতুর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পোটেনশিয়াল টির মান ধ্রুবক হয় এবং এই জন্য আমরা প্রত্যেক ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক টিকে k1L3 eikr ধরে নিতে পারি আমরা এই বিষয়টির আলোচনা করার সময় ইলেকট্রন ইলেকট্রন দ্বন্দ্ব এর প্রভাব কে এড়িয়ে যেতে পারি সুতরাং আমরা সরাসরিভাবে প্রত্যেক ইলেকট্রন কে নিচ্ছি যাদের তরঙ্গ অপেক্ষক এর মান eikr হয় এক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড পোটেনশিয়াল কে এড়িয়ে যাচ্ছি যেটি ধাতুর ক্ষেত্রে ধ্রুবক হয় এবং ইলেকট্রন ইলেকট্রন দ্বন্দ্ব কেউ এড়িয়ে যাচ্ছি সর্ব প্রথমে আমরা ইলেকট্রন টি যে সর্বোচ্চ স্টেটে আছে তার ঘনত্বকে আমরা সম্বন্ধ করতে চলেছি এক্ষেত্রে আমরা এটিকে পূর্বে শিখেছি যে k স্পেস এর ক্ষেত্রে প্রত্যেক 2πL অন্তরে একটি করে স্টেট আছে এখন আমরা এই স্টেট গুলি যদি তৈরি করি এখানে এগুলি সব পূর্ণ হবে যেহেতু প্রত্যেক স্টেট কেবলমাত্র দুটি করে ইলেকট্রন ধারণ করতে পারে সুতরাং এখানে দুটি ইলেকট্রন থাকবে এখানে দুটি ইলেকট্রন থাকবে এখানেও দুটি ইলেকট্রন থাকবে কোন একটি ধাতুর ব্লকে প্রচুর সংখ্যক ইলেকট্রন থাকে যার মান প্রত্যেক ঘন সেন্টিমিটার আয়তনে 1022 সংখ্যক হয় সুতরাং আমাদের প্রত্যেক ঘন আয়তনে 1022 স্টেট কে ইলেক্ট্রন দ্বারা পূর্ণ করতে হবে সুতরাং আমরা এক্ষেত্রে যেহেতু আমাদের প্রত্যেক স্টেট কে পূর্ণ করতে হবে সেহেতু আমরা প্রচুর পরিমাণে ইলেকট্রন কে নিতে চায় ধরা যাক এটি হয় N এক্ষেত্রে N টি একক অন্তরে পরিবর্তিত হয় সুতরাং এটিকে মোটামুটি এইভাবে পূর্ণ করা যাবে একটু উপরে এবং নিচে এগুলোই আছে কেননা N টি একক অন্তরে পরিবর্তিত হয় এবং এই স্কেলটি হয় খুবই বৃহৎ এখানে আমি এই গোলকটিকে এঁকেছি এই তীর চিহ্ন সাহায্যে আমরা এর ব্যাসার্ধকে বোঝাচ্ছি যার মান হয় 1 অর্থাৎ এক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্বটি হয় 1 সম্পূর্ণরূপে এটি খুবই বৃহৎ 1023 হয় সুতরাং এই গোলকটি খুবই বৃহৎ হয় এখন কেন এটি একটি গোলক হয় কারণ ইলেকট্রনগুলির শক্তি গ্রাউন্ড স্টেট এর ক্ষেত্রে সর্বোচ্চ তম অবস্থায় সমান হয় গ্রাউন্ড স্টেট বলতে এখানে সবচেয়ে নিম্নতম শক্তিস্তর কে বোঝানো হচ্ছে যদি কতগুলি ইলেকট্রন উচ্চতম শক্তির স্টেট এ থাকে এবং কতগুলি নিম্নতম শক্তির স্টেটে থাকে এবং যদি তারা উচ্চতম শক্তি স্টেট থেকে থেকে নিম্নতম শক্তি স্টেটে নেমে আসে তবে সিস্টেমটির শক্তি হ্রাস পায় যতক্ষণ না সব ইলেকট্রনগুলি শক্তি সমান হয় সুতরাং এটি বলা যায় যে এই k স্পেসে ইলেকট্রনগুলি প্রায় একটি গোলক আকার ধারণ করে সর্বোচ্চ তম k স্টেট পর্যন্ত এটিকে বলা হয় k ফার্মি এটিকে বলা হয় ফার্মি তরঙ্গ ফ্যাক্টর kF সুতরাং k স্পেসে এর আয়তন হয় 43kF3 সুতরাং k বিন্দু গুলির সংখ্যা হয় এবং এটি কে বিন্দুগুলি ঘনত্বের সঙ্গে গুণ হবে L38343kF3 যেহেতু আমরা k স্পেস এর ক্ষেত্রে দেখেছি যে প্রত্যেক একক আয়তনে k বিন্দুগুলির ঘনত্ব হয় L383 এবং প্রত্যেক স্টেট গুলি দুটি করে ইলেকট্রন ধারণ করে সুতরাং ইলেকট্রন গুলির সংখ্যা হবে 2×L38343kF3 এবং আমরা এটিকে সংক্ষিপ্ত করলে পাই V32kF3 এবং এটি হয় কারণ আমরা L দৈর্ঘ্যের ওপর নর্মালাইজ করেছি তাই সুতরাং এটি L দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে থাকা ইলেকট্রনের সংখ্যার সঙ্গে সমান অর্থাৎ এর মান হয় N আমরা পূর্বে এই তরঙ্গ অপেক্ষকগুলিকে নিয়েছিলাম এবং এই তরঙ্গ অপেক্ষক অনুযায়ী স্টেট গুলিকে নির্ণয় করেছিলাম যেগুলি L দৈর্ঘ্যের উপর বক্স নর্মালাইজড করা হয়েছিল সুতরাং এক্ষেত্রে এই k বিন্দু গুলির মান তাই এসেছে যা আমরা পূর্বে গণনা করেছিলাম এবং যেটি হয় এখানে ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ N সুতরাং আমরা পাই vkf332N অথবা kF32NV32 আমরা এটির চিত্র অঙ্কন করে বোঝাতে চাই সুতরাং আমরা একটি L দৈর্ঘ্যের ঘনক এর উপর নর্মালাইজড করেছিলাম আমরা এটিকে আঁকতে চলেছি এটি এইভাবে পুনরাবৃত্তি হতে থাকবে এখন বক্স নরমালাইজেশন এর নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটি স্টেটে দুটি করে ইলেকট্রন নিয়ে আমরা মোট VkF332 সংখ্যক স্টেট পাব এটি এখানে ইলেকট্রনের সংখ্যা সমান হয় এবং এই জন্য kF এর মান হয় 32NV13 যেটি ইলেকট্রনের ঘনত্ব NV ছাড়া আর কিছুই নয় অর্থাৎ বলা যায় এর মান 32×ρ13 যেখানে ρNV হয় একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা সুতরাং এইভাবে আমরা সর্বোচ্চ তম ধারণ করা k ভেক্টর গুলিকে সম্বন্ধ করতে পেরেছি এবং kF এর অনুযায়ী শক্তি এর পরিমান 2kF22m যাকে বলা হয় F অথবা ফার্মি শক্তি এখন আমরা এই ঘনত্ব এর সাংখ্যমান কে নির্ণয় করতে চাই আমরা এটি আগে বলেছিলাম যে ρ এর মান 1022 হয় প্রত্যেকে ঘন সেন্টিমিটার আয়তনে সুতরাং প্রত্যেক ঘনমিটার আয়তন এর মান হবে 1028 এবং এই জন্য kF এর মান হবে 32102813 এখানে 2 এর মান 10 ধরা যায় সুতরাং আমরা এখানে লিখতে পারি 30×102813 অথবা 30013109 এবং 300 এর জন্য আমরা এখানে লিখছি 67 সুতরাং আমরা বলতে পারি 65 মিটার ইনভার্স অর্থাৎ kF মিটার ইনভার্স এ হয় সুতরাং কোন একটি ধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি kF এর মান প্রায় 109 থেকে 1010 মিটার ইনভার্স এর মধ্যে হয় অর্থাৎ এক্ষেত্রে F এর মান হয় 2kF22m ইলেকট্রন ভোল্ট অর্থাৎ এর মান 10⁻⁶⁸ গুন 10¹⁹ হবে এবং যা 2×91×10⁻³¹ দিয়ে ভাগ হবে অর্থাৎ যার মান আমরা পাই 05×10 18 জুল অর্থাৎ প্রায় 05×10 1816×10 19 ইলেক্ট্রন ভোল্ট হয় অর্থাৎ প্রায় 3 ইলেকট্রন ভোল্ট বলা যায় সুতরাং F এর কোন ধাতুর ক্ষেত্রে 1 থেকে 5 ইলেকট্রন ভোল্ট এর মধ্যে হয় এই ঘনত্ব টি অপর একটি কোয়ান্টিটি হয় বলাবাহুল্য এটি ইলেকট্রনের গড় গতিবেগ এর সমান হয় সুতরাং ইলেকট্রনের শক্তির পরিমাণ হয় 2kF22m এবং এটি 0 থেকে 5 অথবা সর্বোচ্চ তম 6 ইলেকট্রন ভোল্ট এর মধ্যে পরিবর্তিত হয় অন্য একটি বিষয়টি হলো ফার্মি এনার্জি এখন আমরা কিভাবে এই ফার্মি এনার্জিটি পরিমাপ করবো সে ক্ষেত্রে এই গোলকটিকে ধরা যাক এই k ব্যাসার্ধের গোলকটির সঙ্গে আমরা যদি Δk বেধ এর একটি সরু খোলক যুক্ত করি তবে এখানে যত সংখ্যক স্টেট আছে তত সংখ্যক ইলেকট্রন আছে বোঝাবে সুতরাং এর মান টি হবে 4πk2Δk×2 স্পিন এর জন্য V83 এবং প্রত্যেক ইলেকট্রনের শক্তির মান হয় 2k22m এখন আমরা যদি সমাকলন করি Δk এর বদলে dk ব্যাবহার করে 0 থেকে kF এর মধ্যে এটি আমাদের সমস্ত ইলেকট্রনের মোট শক্তি E এর মান দেয় এবং এর সাহায্যে আমরা EN কে পরিমাপ করতে পারি যেটির মান হবে 35F এর থেকে আমরা বলতে পারি NV×kF332 সুতরাং এটি হয় কোন ধাতুর ইলেকট্রনগুলির গড় শক্তির পরিমাণ এরপরে যদি আপনারা তাপমাত্রার পরিমাণ TF কে পরিমাপ করতে পারেন ফার্মি এনার্জি এর অনুযায়ী এটির মান হবে TFFkB তবে আপনারা দেখতে পারবেন এরমান হবে প্রায় 50000 কেলভিন এখন আমরা y অক্ষ বরাবর শক্তির পরিমাণ কে লিখছি এবং স্টেট গুলিকে পূর্ণ করছি এখন এই শক্তির স্টেট গুলি খুবই উচ্চশক্তির মান নিয়ে পূর্ণ করা হয় যা প্রায় 1 অথবা 5 ইলেকট্রন ভোল্ট এ হয় যা খুবই উচ্চ শক্তির মান এবং এটি প্রায় 50000কেলভিন এখন আমরা যদি এই শক্তির মানটিকে গৃহের স্বাভাবিক তাপমাত্রায় পরিমাপ করতে চাই তবে এর মান কি হবে এখন আমরা যদি এখানে গৃহের স্বাভাবিক তাপমাত্রা কে প্রয়োগ করি তবে যে ইলেকট্রনগুলি এর দ্বারা প্রভাবিত হবে সেগুলি একটি খুবই সূক্ষ্ম খোলক এই শক্তির চারিদিকে তৈরি করবে অন্য ইলেকট্রনগুলি এখানে প্রভাবিত হবে না কারণ এখানে যদি কোন একটি ইলেকট্রন নির্গত হয় ধরা যাক স্বাভাবিক শক্তি kT নিয়ে কারণ যে স্তরটি তে সে আছে তারও একটি শক্তি আছে তাই ইলেকট্রনগুলি আর উপরে উঠবে না তাই এখানে যেই ইলেকট্রনগুলি কেবলমাত্র একটু শক্তি kT নিয়েছে তারা হয় এর বেধের মধ্যে থাকবে অথবা এর সামান্য উপরে থাকবে সুতরাং এই বেধটি হবে kT সুতরাং যদি আমি এখানে নির্ণয় করতে চাই কতগুলি ইলেকট্রন এই শক্তির পার্থক্যে এখানে আছে সেক্ষেত্রে যত পরিমাণ শক্তি তারা গ্রহন করেছে তার মান হবে ফার্মি লেভেল গুণ kT সুতরাং আমাদের এখানে ফার্মি লেভেলের জন্য স্টেট এর ঘনত্ব নির্ণয় করা প্রয়োজন এখন আমরা এটাকে কিভাবে পরিমাপ করবো পুনরায় আমরা সেই ফার্মি গোলকটা কে নিচ্ছি এখন আমরা যদি একটি ∆k বেধ এর একটি সূক্ষ্ম খোলক কে নি আমাদের কাছে এখানে প্রয়োজনীয় শক্তি ∆E এর মান 2k22m আছে যেটির মান হয় 2m kΔk এখন স্টেটের সংখ্যা স্পিনের মান কে ধরে নিয়ে যা হবে 4πk2ΔkV83×2 যা k k∆k এর মধ্যে হয় যেটিকে আমরা লিখতে পারি ∆N এখন আমরা এটিকে নির্ণয় করলে এর মান পাই k2ΔkV2 এখন আমরা যদি স্টেট এর ঘনত্ব কে নির্ণয় করতে চাই প্রত্যেক শক্তি পার্থক্যে ∆E তে তা হবে ΔNΔE যেটির মান হবে k2Δk2ΔE×V সুতরাং প্রত্যেক একক ΔE ও একক আয়তনে স্টেট এর ঘনত্ব যাকে সাধারণত লেখা যায় Dϵ যেটিকে সাধারণত আমরা একটি ধ্রুবক এর সঙ্গে সমানুপাতিক বলতে পারি যার মান m এবং h এর উপর নির্ভরশীল হয় অর্থাৎ এর মান এই ধ্রুবক ও F এর গুন হবে এবং ফার্মি লেভেলে স্টেট গুলির ঘনত্ব এর পরিমাণ হয় ধ্রুবক গুন kT এখন আমরা যদি সেই ফার্মি লেভেলের বিষয়ে ফিরে যাচ্ছি এখন এখনে সব ইলেকট্রনগুলি পূর্ণ করা হয়েছে এবং একটি খুব সূক্ষ্ম খোলক আকারে যে ইলেকট্রন গুলি উদ্দীপিত হয়েছে তাদেরকে পূর্ণ করা হয়েছে এখন যতসংখ্যক ইলেকট্রন উদ্দীপিত হয়েছে তার মান টি ফার্মি লেভেলে স্টেট গুলির ঘনত্ব গুন kT হবে সুতরাং এটি যে ইলেকট্রনগুলি kT শক্তি গ্রহণ করেছে তার সাংখ্যমান কে বোঝাবে এখন এই শক্তিটি হবে DFk2T2 এবং এখানে আপেক্ষিক তাপ dEdT এর মান ফার্মি লেভেলে স্টেট এর ঘনত্ব সমানুপাতিক হয় অর্থাৎ DF×T সুতরাং ইলেকট্রনের আপেক্ষিক তাপের মানটি তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় এবং এটি গভীরভাবে ফার্মি লেভেলে স্টেটের ঘনত্বের উপর নির্ভর করে এবং যত বেশি ফার্মি লেভেলের স্টেট এর ঘনত্ব হয় আপেক্ষিক তাপ এর মান তত বৃদ্ধি পায় তারমানে যত বেশি ফার্মি শক্তি হবে ততবেশি আপেক্ষিক তাপ হবে সুতরাং এখানে ইলেকট্রনগুলি পূর্ণ করার ক্ষেত্রে কিভাবে স্টেট এর ঘনত্ব সম্বন্ধযুক্ত হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং যে কোন শক্তির ঘটনা অথবা পরিবহন ঘটনা যা ঘটে থাকে তা ফার্মি লেভেলের এই সূক্ষ্ম স্তরের মধ্যে ঘটে এর সঙ্গে আমি এই ধাতুর উপর আমার ছোট্ট বক্তৃতাটি শেষ করতে চলেছি এই বলে যে প্রথমত মুক্ত ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন গ্যাস বলে যা পরিচিত তা ধাতুর ক্ষেত্রে সর্বোচ্চ তম ভাবে প্রকাশ পায় দ্বিতীয়ত ইলেকট্রনগুলি স্টেট এ পূর্ণ হবে তরঙ্গ ভেক্টর kF3213 এর মান অনুসারে এটি ফার্মি তরঙ্গ ভেক্টর বলে পরিচিত এছাড়াও ফার্মি শক্তি এর পরিমাণ হয় 2kF22m এবং ইলেকট্রনেদের গড় শক্তির মান হয় 35F এবং ইলেকট্রনের আপেক্ষিক তাপ এর মান তাপমাত্রা T এর সঙ্গে সমানুপাতিক হয় এবং এটি DF এর উপর নির্ভর করে এবং ফার্মি লেভেল ও T এর ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল স্টেটের ঘনত্ব এর মান এর সঙ্গে সমানুপাতিক হয়